আমরা রিয়েল টাইম টাস্কগুলির শিডিয়ুলিংয়ের দিকে নজর রেখেছিলাম এবং এখন সহজতম শিডিয়ুলার দিয়ে শুরু করব এবং তারপরে আমরা আরও পরিশীলিত টাস্ক শিডিয়ুলার এবং বিভিন্ন পরিশীলিত অপারেটিং সিস্টেমগুলি উপর নির্ভর করে বিভিন্ন ধরণের শিডিয়ুলার ব্যবহার করব আমরা আগেই আলোচনা করেছি যে ক্লক চালিত শিডিয়ুলার হল সরল শিডিয়ুলার শেষ বক্তৃতায় আমরা সাধারণ চক্রীয় এক্সিকিউটিভ দিয়ে শুরু করেছিলাম এবং তারপরে আমরা টেবিল চালিত শিডিয়ুলার দেখেছি এবং তারপরে আমরা সাইক্লিক শিডিয়ুলার শুরু করেছি আমরা উল্লেখ করেছি যে টেবিল চালিত শিডিয়ুলারে অপারেটিং সিস্টেম কার্যগুলির একটি টেবিল এবং তাদের সম্পাদনের সময়ের মধ্যে সমতা বজায় রাখে এবং এটি প্রতিবার একটি টাইমার সেট করে টেবিল চালিত শিডিয়ুলারের জন্য টাইমার একটি সেট টাইমার এবং সময় নির্ধারণ করা প্রয়োজন এটি একটি বড় ওভারহেডের কারণ হতে পারে প্রতিটি অপারেশন সিস্টেমে প্রতিটি শিডিয়ুলার এক্সিকিউশনের জন্য কেবলমাত্র এক মিলিসেকেন্ড বা তার কম প্রয়োজন সাধারণ অপারেটিং সিস্টেমে শিডিয়ুলের প্রতিটি নির্বাহের ক্ষেত্রে প্রতিটি ঘটনা ঘটে নির্দিষ্ট সময়সূচীর ভিত্তিতে এবং তারপরে আমরা বলেছিলাম যে সাইক্লিক শিডিয়ুলাররা এই সমস্যাটি কাটিয়ে উঠেছে এবং এগুলি এই অর্থে আরও পরিশীলিত যে তারা বহু হারের কাজগুলি পরিচালনা করতে পারে একবার সিস্টেম আরম্ভের সময় বিভিন্ন সময়কালে কার্যকরকরণের প্রয়োজন হয় এবং দক্ষতার জন্য তাদের কেবল একটি চক্রীয় পর্যায়ক্রমিক টাইমার নির্ধারণের প্রয়োজন হয় তবে একটি সাইক্লিক সময়সূচী নির্ধারণের জন্য একটি টেবিল চালিত শিডিয়ুলার একটি সাধারণ চক্রীয় নির্বাহীর তুলনায় অপ্রয়োজনীয় এবং যদি বিভিন্ন সময়সীমার সাথে n সংখক কাজ করে থাকে তবে সময়সূচীটি যে সময়ের জন্য বিকাশ করা দরকার তা হল তাদের পিরিয়ডের এলসিএম দ্বারা প্রদত্ত এই সময়ে কিছু কাজের এলসিএম একাধিকবার পুনরাবৃত্তি হতে পারে এবং কিছু টাস্ক কেবল একবারই ঘটতে পারে পিরিয়ডের এই এলসিএমকে হাইপার পিরিয়ড বা প্রধান চক্র হিসাবে ডাকা হয় এবং তারপরে প্রধান চক্রটিকে সমান আকারের ফ্রেমে বিভক্ত করা হয় টাইমার এই ফ্রেম সীমানায় পর্যায়ক্রমিক ভাবে একটি বাধা দিতে প্রস্তুত হয় এবং প্রতিবার পর্যায়ক্রমিক টাইমারে বিঘ্ন ঘটে এই সময়সূচিটি শিডিউল সারণির সাথে পরামর্শ করে পরবর্তী কার্য সম্পাদন করার সিদ্ধান্ত নেয় ফ্রেম তৈরি করা এবং ফ্রেমগুলিতে টাস্কগুলি নির্ধারণ করা এই সাইক্লিক শিডিয়ুলারের একটি বড় চ্যালেঞ্জ এখন এই ফ্রেমগুলি কীভাবে সিদ্ধান্ত নেয় ফ্রেমের সময়কাল এবং ফ্রেমগুলিতে নির্ধারিত কার্যগুলি কীভাবে হয় তা নিয়ে আলোচনা করা যাক প্রধান চক্রের মধ্যে কার্যগুলি ফ্রেমগুলিতে বরাদ্দ করা হয় ধরা যাক প্রথম ফ্রেমের এই কাজটি সবুজ দ্বিতীয়টিতে লাল তৃতীয়টিতে হলুদ এবং পরবর্তী প্রধান চক্রগুলিতে তারা আবার অভিন্নরূপে পুনরাবৃত্তি হয় মূলত একটি প্রধান চক্রের জন্য সাইক্লিক শিডিয়ুলার সময়কাল মনে করে রাখে এগুলি কিছু ফ্রেম হতে পারে যেমন ১২ টি ফ্রেম এবং তারপরে নির্ধারিত টেবিলটিতে একটি এন্ট্রি থাকবে ১২ টি এন্ট্রি এবং প্রতিটি এন্ট্রি কোন টাস্ক বা কোন প্রোগ্রামটি টাস্কে চলবে তা সনাক্ত করবে এবং এই সাধারণ শিডিয়ুলারে বেসিক প্রোগ্রামগুলি সেটি করে থাকবে প্রোগ্রাম 1 প্রোগ্রাম 2 ইত্যাদি একের পর এক চালানো হবে প্রধান চক্রটি কার্যকালগুলির এলসিএম দ্বারা সিদ্ধান্ত নেওয়া হয় এবং এমনকি যখন কাজগুলি নির্বিচারে শুরু করা হয় তখনও চক্রাকার শিডিয়ুলার এটি পরিচালনা করতে পারে নির্দিষ্ট সময় অবধি কয়েকটি প্রাথমিক চক্রের জন্য কার্যকে নির্দিষ্ট করা অবধি ফ্রেমটি অব্যবহৃত থাকবে কারণ পর্ব শেষ হওয়ার পরে টাস্কের দৃষ্টান্তগুলি শুরু হবে তবে ফ্রেমের আকারটি প্রধান চক্রকে ভাগ নাও করতে পারে যেহেতু এলসিএমটি একটি অবিচ্ছেদ্য সংখ্যক ফ্রেম বা অন্য কথায় ফ্রেমটি প্রধান চক্রকে বিভক্ত করে যদি এটি না হয় তবে ফ্রেমটি প্রধান চক্রকে বিভাজন করে না তবে আমাদের কিছু ফ্রেম রয়েছে যা প্রধান চক্রের সীমানায় সম্পূর্ণ হয় না এবং তাই শিডিউলটি বড় চক্রের চেয়ে অনেক বেশি সঞ্চয় করে থাকে এই কারণে একটি ফ্রেমের আকার নির্ধারণের প্রয়োজনীয়তাগুলি হল এটি অবশ্যই প্রধান চক্রকে বিভক্ত করবে অন্যথায় টেবিলে সংরক্ষণের সময়সূচির দৈর্ঘ্য অনেক বড় হবে আমরা ধরে নিতে পারি যে একটি সাধারণ অ্যাপ্লিকেশনে গৌণ চক্র ফ্রেমগুলি বর্গাকার ভাবে প্রধান চক্রকে বিভাজন করে এবং ফ্রেমের সীমানা পর্যায়ক্রমিক সময় দ্বারা উত্পাদিত বাধা দ্বারা চিহ্নিত করা হয় টাস্ক পিরিয়ডগুলিতে সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল টাস্ক পিরিয়ডের এলসিএম এবং তারপরে এটিকে n সংখ্যক ফ্রেমে বিভক্ত করা সমস্ত ফ্রেম সমান আকারের হয় এবং তারপরে পর্যায়ক্রমিক সময়সূচী প্রতিটি পরে একটি বাধা দিতে প্রস্তুত হয় ফ্রেমের দৈর্ঘ্য পর্যায়ক্রমিক টাইমার থেকে বাধা আসার সাথে সাথে চক্রাকার শিডিউলারগুলি চলতে শুরু করে শিডিউল টেবিলের সাথে পরামর্শ করে এবং সারণীতে উল্লিখিত সংশ্লিষ্ট কাজটি সম্পাদন করে এবং কাজটি তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে স্থিতাবস্তাতে ফিরে আসে এবং তারপরে পরবর্তী ফ্রেমের সীমানা পর্যায়ক্রমিক টাইমার থেকে একটি বিঘ্নিত দ্বারা প্রদত্ত হয় চক্রাকার শিডিয়ুলার সক্রিয় হয়ে যায় শিডিউল টেবিলের সাথে পরামর্শ করে পরবর্তীটি চালানোর জন্য টাস্কটি সন্ধান করে যা এই ক্ষেত্রে p4 এবং তারপরে কাজটি সম্পাদন করা শুরু করে এটি তাড়াতাড়ি সম্পূর্ণ হয় এবং তারপরের পরবর্তী ফ্রেমটি এখানেই শেষ হয় প্রধান চক্রের পরে এই সময়সূচীটি পুনরাবৃত্তি হয় এবং এখানে লাল রেখার এই ছোট দৈর্ঘ্যটি শিডিয়ুলার এক্সিকিউটিভের নির্বাহক সময় সূচক কার্যকর টাস্কের সময়গুলির তুলনায় খুব কম সময় নেয় বলে দেখায় এগুলি দক্ষ শিডিউলার প্রতিটি সময়সূচীতে প্রয়োজনীয় কাজটি ছোট হয় বাধাপ্রাপ্ত হওয়ার সাথে সাথে শিডিয়ুলার টেবিলের সাথে পরামর্শ করে এবং সংশ্লিষ্ট কার্যটির সম্পাদন শুরু করে এটি একটি পর্যায়ক্রমিক টাইমার বলে এর অন্য কোনও ক্রিয়াকলাপ নেই টাইমার সেটিং নেই এটি শুধু সিস্টেম আরম্ভের সময় একবার সেট করা হয় সাধারণ সময়সূচী টেবিলটি বিভিন্ন ফ্রেম এবং সম্পাদনযোগ্য কার্যগুলির মতো দেখায় অবশ্যই আমরা আমাদের বোঝার জন্য এটি দেখিয়েছি কিন্তু আসল একটি টাস্ক টেবিলে আমাদের ফ্রেম নম্বর ইত্যাদি লেখার প্রয়োজন নেই আমরা যে ভাবে কোন কার্য সম্পাদন করা উচিত তার ক্রমটি সংরক্ষণ করি সম্পাদনযোগ্য কর্মসূচির নাম এবং সেই অ্যারেতে শিডিউল সূচক কার্যসমূহ এবং তারপরে বর্তমানটি সন্ধান করে কার্যকর করা শুরু হলে সারণীতে প্রবেশের পরিমাণ বাড়িয়ে দেয় আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি যে একটি চক্রাকার শিডিয়ুলার ব্যবহারের ক্ষেত্রে একটি জটিল সময়সূচী তৈরি হতে পারে এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় হল একটি ফ্রেমের সময়কাল কীভাবে ঠিক করা যায় দ্বিতীয়টি হল ফ্রেমগুলিকে কার্য নির্ধারণের বিষয়ে এই দুটি কাজ হওয়ার পরে আমাদের শিডিউল টেবিল থাকবে যেখানে আমাদের ফ্রেম এবং টাস্ক রয়েছে এখন শিডিউল টেবিলটি বিকাশের জন্য অখণ্ডতার দিকে নজর দেওয়া যাক শিডিউলটি বিকাশের জন্য আমাদের কিছু পদক্ষেপ করা দরকার প্রথম কাজটি হল ফ্রেমের আকার নির্ণয় করা আমরা গ্রহণযোগ্য ফ্রেমের আকার পাওয়ার জন্য প্রথম প্রয়াসে সর্বদা সফল হতে পারি না কাজটি বরং সহজ হবে যদি আমরা গ্রহণযোগ্য ফ্রেমের আকার পাই পরবর্তী পদক্ষেপটি হবে ফ্রেমগুলিতে কাজ স্থাপন করা তবে প্রায়শই কোনও ফ্রেমের আকার উপযুক্ত হয় না আমাদের কয়েকটি কাজকে ছোট ছোট ভাগে বিভক্ত করা দরকার উদাহরণগুলির মাধ্যমে আমরা সেটি দেখব পদ্ধতিটি হল যে কাজগুলি যেগুলি কার্যকর করার সময় বেশি কার্যকর সময় নেয় তারা সমস্যা সৃষ্টিকারী এইগুলি অনুসন্ধানে বাধা দেয় এইগুলি একটি যথাযথ ফ্রেমের আকার সময়সূচীটি নির্ধারণ করতে অসুবিধা সৃষ্টি করে এবং সেই অবস্থাতে আমরা সঠিক ফ্রেমের আকার খুঁজে পেতে সক্ষম নাও হতে পারি এবং মনে রাখা দরকার যে এগুলি সাধারণ শিডিয়ুলার শুধুমাত্র প্রি এমটিভ নয় এরা প্রতিটি ফ্রেমে একটি করে প্রোগ্রাম সম্পাদন শুরু করে এটি এমন নয় যে উচ্চ অগ্রাধিকারের টাস্কটি সর্বদা আগে শুরু হতে হবে এবং তারপরে বাকি কিছু কার্যাদি বাছাই করতে হবে এমন কিছুই নয় আমাদের এখানে একটি সাধারণ টেবিল রয়েছে ফ্রেমের সীমানা অনুসারে বাধাগুলি এবং চক্রীয় কার্যনির্বাহী কেবল শিডিউল টেবিলের সাথে পরামর্শ করে এবং সংশ্লিষ্ট কার্য সম্পাদন শুরু করে উদাহরণ স্বরূপ ধরা যাক আমাদের চারটি কাজ রয়েছে A B C D এবং প্রতিটি কাজ প্রয়োজনীয় গণনার সময় দ্বারা সংজ্ঞায়িত করা হয় A এর জন্য ১ মিলি সেকেন্ডের প্রয়োজন B তে ৩ মিলি সেকেন্ডের প্রয়োজন C এর জন্য প্রয়োজন ২ এবং D তে ৮ মিলি সেকেন্ডের প্রয়োজন প্রথম দুটির জন্য সময়কাল ১০ পরের দুটির জন্য ২০ এবং সময়টি পুরো সময়কালের সমান পরবর্তীকালের জন্য পরের কাজটি শুরু হতে আসার আগে টাস্কটি সম্পাদন করতে হবে D একটি প্রধান কাজ এবং আমরা এখনই ২ এবং ৬ তে বিভক্ত করে রাখি এখানে প্রধান চক্রটি ২০ যা এই চারটি কাজের সময়কালের এলসিএম অর্থাৎ ২০ মিলিসেকেন্ড ধরে নেওয়া যাক যে আমরা একটি ফ্রেম আকার নির্বাচন করতে চাই প্রতিটি ফ্রেমের আকার এমন হবে যাতে এটি অবশ্যই প্রধান চক্রকে বিভক্ত করবে অতএব আমরা একটি টেবিল বেছে নেওয়ার সিদ্ধান্ত নিই তবে কেন ২ বা ৫ নয় আমরা যতো এগিয়ে যাব ততো দেখতে পাব যে প্রতিটি ফ্রেম অবশ্যই কোনও কাজকে সামঞ্জস্য করতে সক্ষম হবে যে কোনও কাজ একটি ফ্রেমের মধ্যে শেষ করতে সক্ষম হবে সম্ভাব্য ফ্রেম মাপগুলি ১ ২ ৫ ১০ এবং ২০ ১ ২ ৫ ব্যবহার করা যায় না কারণ এখানে আমাদের ৮সংখ্যক কাজের প্রয়োজন রয়েছে সুতরাং আমরা ১০ টি নির্বাচন করতে পারি একবার বেছে নেওয়ার পরে আমরা এগুলি বিভিন্ন ফ্রেমে রাখতে পারি এবার তাহলে আমরা আরও গভীরে আলোচনা করতে পারি এই ক্ষেত্রে যদি এটির ফ্রেম নম্বর ০হয় তবে সময়সূচীটি সাধারণ হবে তখন ২ টি ফ্রেম থাকে যদি আমরা ১০ নির্বাচন করি তবে এটি A B C D চালায় অন্যথায় এটি A B D চালায় এবং তারপরে ফ্রেম নম্বরটি প্রয়োগ করা হয় নিম্নলিখিত ফ্রেম আকার নির্দিষ্ট করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফ্রেমের আকার অবশ্যই কোনও কার্য সম্পাদনের সময়ের চেয়ে বড় হতে হবে কারণ প্রতিটি টাস্ককে একটি ফ্রেমে বরাদ্দ করতে হয় এবং ফ্রেমের মধ্যে এটি কার্যকর করতে হয় এটি ফ্রেম আকারের নীচের সীমানাটি নির্দিষ্ট করে কোনও কাজের সর্বাধিক কার্যকর সময় ফ্রেমের জন্য নির্দিষ্ট নিম্নসীমা থেকে ছোট হতে পারে না ফ্রেমের আকারের দ্বিতীয় সীমাবদ্ধতা হল ফ্রেমের আকার অবশ্যই প্রধান সাইকেল বা হাইপার পিরিয়ডকে বিভক্ত করে তোলে তৃতীয় বাধা হল যে কোনও কার্যের মুক্তির সময় এবং কার্যের সময়সীমার মধ্যে অন্তত একটি ফ্রেম থাকতে হয় যে সময়টিতে টাস্ক পুনরাবৃত্তি হয় অর্থাৎ রিলিজ সময় এবং শেষ সময়সীমা মধ্যে কমপক্ষে একটি ফ্রেম থাকা আবশ্যক এটি প্রয়োজনীয় কারণ যদি টাস্কটি নির্দিষ্ট কাজটিতে উপস্থিত হয় এবং কাজটি ফ্রেম সীমানার পরে উপস্থিত হয় বা মুক্তি পায় তবে আমরা সেই ফ্রেমকে এটি বরাদ্দ করতে পারি না কারণ ফ্রেম সীমানায় শিডিয়ুলারের অবশ্যই কাজটি সম্পাদন শুরু করা উচিত কাজ যদি ফ্রেমের সীমানার পরে আসে তবে আমরা এই ফ্রেমে কাজের সূচনাটি নির্বাহ করতে পারি না চূড়ান্ত সময়সীমা যদি এই ফ্রেমের মধ্যে থাকে তবে সেই কাজটি সময়সীমার আগে কার্যকর করতে পারে না এবং এ কারণেই আমাদের কমপক্ষে এটি প্রয়োজন কোনও কার্যের মুক্তির সময় এবং কার্য সম্পাদনের আগে কোনও কার্যের মুক্তির মধ্যে স্পষ্ট ফ্রেম বিদ্যমান থাকতে হবে সেখানে নির্দিষ্ট সময়সীমা অবশ্যই একটি পরিষ্কার ফ্রেমের উপস্থিততে থাকবে তবে এর আগে প্রথম ব্যাপারটি হল ফ্রেম আকারটি একটি গুরুত্বপূর্ণ প্যারামিটার এবং ফ্রেমের আকারটির দ্বারা পালন করা যাবে এমন তিনটি প্রতিবন্ধকতা পূরণ করা একটি হল এটি অবশ্যই বৃহত্ চক্রকে বিভাজন করতে পারবে দ্বিতীয়টি ফ্রেমের আকার অবশ্যই বৃহত্তম কাজের আকারের চেয়ে বড় হওয়া উচিত তৃতীয়টি হল প্রতিটি কার্যের মুক্তি এবং এর সাথে সম্পর্কিত সময়সীমার মধ্যে অন্তত একটি ফ্রেম থাকবে প্রথম দুটি পরীক্ষা করা সহজ যে ফ্রেমের আকারটি প্রধান চক্রটিকে বর্গাকারে বিভক্ত করবে কিনা দ্বিতীয়টিও সহজ যে ফ্রেমটি বৃহত্তম টাস্কের আকারের চেয়ে বড় হওয়া উচিত হবে তৃতীয়টি হল যে সেখানে অবশ্যই আবশ্যক কোনও কাজের মুক্তি এবং এটির সমাপ্তির মধ্যে একটি স্পষ্ট ফ্রেম হতে হবে সুতরাং F কে কার্যের আকারের চেয়ে বড় হওয়া উচিত অন্যথায় এটি চালানো জটিল হয়ে ওঠে কারণ প্রতিটি সময়সূচি নির্ধারিত সময়ের টাইমার বিঘ্নিত হওয়ার পরে এটি অবশ্যই কিছু কাজ সম্পাদন করতে শুরু করে এবং F অবশ্যই প্রধান চক্রকে বিভাজন করে অন্যথায় শিডিউল টেবিলটি বড় হয়ে গিয়ে থাকে তৃতীয় সীমাবদ্ধতা হল কোনও কার্যের আগমনের মধ্যে এবং শেষ সময়সীমার মধ্যে কমপক্ষে একটি পূর্ণ ফ্রেম থাকা আবশ্যক এটি ফ্রেমের আকারের ঊর্ধ্বসীমা তৈরি করে আমরা যখন কোনও ফ্রেমের আকার নির্বাচন করি তখন আমরা দেখছি যে একাধিক ফ্রেমের আকার গ্রহণযোগ্য হয় তবে আমরা বৃহত্তম ফ্রেমের আকার বেছে নিই কারণ এটি ওভারহেডকে ন্যূনতম করে দেয় কারণ পর্যায়ক্রমিক টাইমার থেকে বিঘ্নের সংখ্যা শিডিয়ুলার চলার সময় কম সংখ্যায় পরিণত হয় আমাদের পক্ষে বৃহত্তর ফ্রেমের আকার নির্বাচন করা সুবিধাজনক একাধিক ফ্রেমের মাপ গ্রহণযোগ্য হলে সীমাবদ্ধতাগুলি সহজে পূরণ হয় আমরা আগেই বলেছিলাম যে যদি না প্রধান চক্রটি ছোট ছোট চক্রে এবং ফ্রেমের সাথে ভাগ করে দেওয়া হয় তবে শিডিউল টেবিলের দৈর্ঘ্য অপ্রয়োজনীয়ভাবে বেড়ে যায় সুতরাং প্রতিটি নকশায় আমরা দেখতে পাই যে ফ্রেমের আকার বড় আকারের চক্রকে বর্গাকার করে ভাগ করে দেয় অর্থাৎ প্রধান চক্র ফ্রেম আকারের এক নিরবিচ্ছিন্ন গুনিতক কোনও কাজের আগমনের মধ্যে কমপক্ষে একটি পূর্ণ ফ্রেম থাকতে হবে যা একটি কাজ এবং তার সময়সীমার মধ্যের অংশ একটা উদাহরণ নিয়ে আলোচনা করা যাক ধরা যাক এই টাস্ক উদাহরণটি i ফ্রেম শুরু হওয়ার পরে এখানে পৌঁছেছে এই ফ্রেমটি এই কার্যটি সম্পাদন শুরু করতে পারে না কারণ সময়সূচী শুধুমাত্র ফ্রেমের শুরুতে সক্রিয় হয় এবং যদি কার্য সম্পাদন শুরু করা হয় তবে অবশ্যই কিছু মুহুর্তে জন্য হয়ে থাকে এই ফ্রেমে Ti কার্যকর করা শুরু করা যাবে না একটি শিডিয়ুলার কেবল পরবর্তী ফ্রেমে এর সম্পাদন করতে পারে তবে ততক্ষণে এর শেষ সময়সীমা খুব কাছে এসে যায় কার্যের সময় চূড়ান্ত সময়সীমাকে ছাড়িয়ে যেতে পারে এমনও হতে পারে যে চূড়ান্ত সময়সীমাটি মিস হয়ে গেল এই কারণেই আমাদের নকশায় আমরা জোর দিয়েছি যে ফ্রেমের আকারটি এমনভাবে সেট করা হবে যে কোনও কার্য প্রকাশের সময়সীমা এবং তার চূড়ান্ত সময়সীমার মধ্যে একটি স্পষ্ট ফ্রেম থাকবে এবং এটি ফ্রেমের বৃহত্তম আকার নির্ধারণ করবে আমাদের ডিজাইনের সমস্যাটি হল ঠিক করতে হবে যে কোনটি ফ্রেমের সর্বাধিক আকার যা আমাদের এই সীমাবদ্ধতার উপর ভিত্তি করে বেছে নিতে হয় অর্থাৎ সেখানে একটি স্পষ্ট ফ্রেম থাকতে হয়যা টাস্কের উদাহরণ এবং তার সময়সীমার প্রকাশের মধ্যে সেটি থাকতে হবে স্পষ্টতই যদি আমাদের ফ্রেমটির আকার টাস্ক ইনস্ট্যান্স এবং এটির সময়সীমার চেয়ে বড় হয় তবে আমাদের মধ্যে একটি পরিষ্কার ফ্রেম থাকতে পারে না যা এর মধ্যে বিদ্যমান তবে আমরা এর চেয়ে আরও ভাল করতে পারি আমরা একটি সহজ রাশি নিয়ে আলোচনা করবো GCDF pi প্রধান রাশির উত্পন্নকরণের বিবরণে যাবে না GCDF pi শুধুমাত্র ফ্রেমের আকার দেবে অতএব 2F GCDF pi ≤ di অবশ্যই মেনে চলবে GCD F pi দ্বারা প্রদত্ত যে কোনও কাজের জন্য খারাপ পরিস্থিতি দেখা দিতে পারে এটি বেশিরভাগই কোনও ফ্রেমের GCDF pi এর পরে দেখা দিতে পারে এবং এটি সবচেয়ে খারাপ পরিস্থিতি এবং এই ক্ষেত্রে কার্যটির সময়সীমাটি পূরণের জন্য আমাদের অবশ্যই দ্বিতীয় ফ্রেম শেষ হওয়ার আগেই এর চূড়ান্ত সময়সীমাটি থাকতে হবে কারণ আমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে এর কার্য শুরু করতে পারি অনেক সময় ধরে এটি F GCDF pi দ্বারা দিয়েছে এবং আমাদের এখনও আরও একটি ফ্রেম বাকি রয়েছে 2F GCD F pi ≤ di অবশ্যই প্রতিটি কাজের জন্য পূরণ করা হবে কারণ GCDF pi সবচেয়ে খারাপ পরিস্থিতি নির্দেশ করে এবং যেখানে ফ্রেমটি পাস করার পরে কোনও টাস্ক ঘটে এবং তাই এখানে অবশিষ্ট সময় যার জন্য F GCDF pi দ্বারা প্রদত্ত কার্য সম্পাদন আরম্ভ করা যাবে না এবং তারপরে এখানে কাজটি গ্রহণ করা যেতে পারে এবং 1F বাকি থাকতে পারে সময়সীমা যদি এটি এখানে থাকে তবে আমরা এটি পূরণের জন্য সামঞ্জস্যপূর্ণ হব এবং এটি এখানে 2F GCD pi f হিসাবে প্রকাশ করা হবে যা প্রতিটি কাজের জন্য হতে হবে এই তিনটি প্রতিবন্ধকতা থাকতে পারে ফ্রেমের আকার অবশ্যই প্রতিটি কার্য সম্পাদনের সময়ের থেকে বেশি হয় 2F GCDF pi ≤ di প্রতিটি কাজের জন্য এবং সমস্ত সময়কালের LCM যা প্রধান চক্র হয় অবশ্যই ফ্রেমের আকার দ্বারা বিভক্ত হওয়া উচিত রাশিটি এইরূপ লিখতে পারি fLCMf LCM এটি ইঙ্গিত দেয় যে ফ্রেমের আকার বৃহত্তর চক্রকে বর্গাকার ভাবে বিভক্ত করে এই তিনটি প্রতিবন্ধকতা থাকতে পারে আমাদের অবশ্যই এইগুলি নিশ্চিত করতে হবে যখন আমরা ফ্রেমের আকার নির্বাচন করতে চাই এখানে বেশ কয়েকটি ফ্রেমের আকার সম্পাদন করা সম্ভব হয়ে উঠছে এটি প্লাজিবল ফ্রেম আকার হিসাবে পরিচিত যদি আমাদের কাছে প্লাজিবল ফ্রেম আকার থাকে তবে শিডিউলটি নাও পাওয়া যেতে পারে কারণ পরিচালিত মোট কাজের উদাহরণগুলি একটি বড় চক্রের ফ্রেমের সংখ্যার চেয়ে বেশি সমস্ত প্লাজিবল ফ্রেম আকার গ্রহণযোগ্য নাও হতে পারে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে এগুলি দেখতে পাই এবং তারপরে আমরা খুঁজে পাওয়া ফ্রেমের আকারগুলি ব্যবহার করতে পারি এবং তারপরে আমরা সেগুলির মধ্যে বৃহত্তমটি বেছে নেব কারণ এটি শিডিয়ুলারের ওভারহেড হ্রাস করবে আমরা এখানে থামব আমরা পরবর্তী বক্তৃতায় ফ্রেমের আকারের নকশা এবং ফ্রেমগুলিতে কার্যাদি নির্ধারণের কয়েকটি উদাহরণ দিয়ে শুরু করব ধন্যবাদ